সুতরাং আসুন FOL এর অধ্যয়ন চালিয়ে যাই ক্লাসে আমরা ভাষাকে সংজ্ঞায়িত করেছি মূলত সিনট্যাক্স এবং প্রতিসাম্য এখন আসুন আমরা দেখি কিভাবে আপনি সম্ভাব্য যুক্তি দিয়ে যুক্তি বা অনুমান করতে পারেন কিন্তু সেটা করার আগে আসুন আমরা শুধু তা সংক্ষিপ্ত করি একটি ভাষা RFC এর সেট দ্বারা সংজ্ঞায়িত করা হয় সুতরাং আসুন আমরা বলি যে r একটি চিহ্ন যাকে বলা হয় g এবং খুব ছোট ভাষা F একটি চিহ্ন একটি 2 চিহ্ন আসুন একটিকে s বলা হয় এবং একটিকে বলা হয় c এবং c একটি চিহ্ন রয়েছে আসুন আমরা বলি e সুতরাং আমরা বলেছিলাম যে আমরা এই 3টির অর্থ সংজ্ঞায়িত করার জন্য একটি ম্যাপিং সংজ্ঞায়িত করেছি যা মূলত এই জিনিসগুলিকে সেট করে সুতরাং এই ম্যাপিংকে ইন্টারপ্রিটেশন ম্যাপিং বলা হয় তবে আমরা এমন একটি ব্যাখ্যাকেও কল করি যা I একটি ডোমেন এবং একটি ব্যাখ্যা ম্যাপিং হিসাবে সংজ্ঞায়িত প্রতীকটি ব্যবহার করে সুতরাং বাক্যগুলির একটি সেট বা একটি ভাষার ব্যাখ্যা হল ডোমেনের পরিপ্রেক্ষিতে যেটি সম্পর্কে ভাষাটি বিবৃতি তৈরি করছে এবং একটি ম্যাপিং যা আপনাকে বলে যে পূর্বনির্ধারিত চিহ্নের অর্থ কী প্রতিটি ফাংশন প্রতীকের অর্থ কী এবং প্রতিটি ধ্রুবক কী প্রতীক মানে মূলত কি সুতরাং যখনই একটি বাক্য আলফা একটি ব্যাখ্যার অধীনে সত্য এবং আমরা শেষ ক্লাসে প্রতিসম সংজ্ঞায়িত করেছি আমরা বলি যে ব্যাখ্যা আলফা entails সুতরাং এটি একটি স্বরলিপি যা আমরা ব্যবহার করি এবং আমরা বৈধ বাক্যের গতি সম্পর্কে কথা বলেছি সুতরাং একটি বৈধ বাক্য এমন কিছু যা সমস্ত ব্যাখ্যায় সত্য যার অর্থ আপনি যে কোনও ডোমেন এবং যে কোনও ম্যাপিং ফাংশন চয়ন করতে পারেন এবং বাক্যটি সত্য হবে সুতরাং মূলত ট্যুটোলজির সেট যা আমরা কথা বলতে পারি সুতরাং উদাহরণস্বরূপ আমরা সিস্টেম নিয়ে আগে আলোচনা করেছি সন্তোষজনক বাক্য হল সেগুলি যা কিছু ব্যাখ্যার অধীনে সত্য এবং অসন্তুষ্ট বাক্যগুলি হল যা কখনও সত্য নয় সুতরাং অসন্তুষ্ট বাক্যগুলির একটি উদাহরণ উদাহরণস্বরূপ x এর সমান নয় সুতরাং এই ধরনের পারমাণবিক সূত্র অপরিহার্যভাবে সত্য হতে পারে না আমি মনে করি যা আমরা x হিসাবে লিখতেও পড়তে পারি যা একই জিনিস এটি শুধুমাত্র একটি সংক্ষিপ্ত ফর্ম যা আমরা লিখতে ব্যবহার করেছি সুতরাং বাক্যগুলির একটি সেট দেওয়া আমরা বলি যে একটি ব্যাখ্যা যার অর্থ একটি ডোমেন একটি ব্যাখ্যা হল s এর জন্য একটি মডেল যদি প্রতিটি s s ব্যাখ্যার অন্তর্গত হয় তবে এই বাক্যটি বোঝায় সুতরাং আপনি যদি একটি প্রদত্ত ভাষায় সূত্র বা বাক্যের একটি সেট লেখেন এবং তারপরে আপনি ডোমেন এবং একটি ব্যাখ্যা খুঁজে পান যা এই সমস্ত বাক্যকে সত্য করে তোলে তারপর আমরা বলি যে আমরা সেই বাক্যগুলির সেটের জন্য একটি মডেল খুঁজে পেয়েছি যুক্তিবিদ্যাকে সর্বদা বলার চেষ্টা করা হয় যে এটিই লজিক সিস্টেম এবং এর কি মূলত একটি মডেল আছে আপনি মানে আপনি কি এটি কিছু ডোমেনে সত্য এবং কিছু ব্যাখ্যার জন্য এটি শুধুমাত্র সম্পূর্ণ পাঠের জন্য আমরা সত্যিই সেখানে খুব বেশি বিশদে যাই না সুতরাং আসুন আমরা একটি ছোট ভাষার এই ছোট উদাহরণটি দেখি যা একটি সম্পর্ক চিহ্ন পেয়েছে যাকে আমরা জি এবং দুটি ফাংশন চিহ্নকে বলেছি s এবং c এবং একটি ধ্রুবক চিহ্ন যাকে আমরা মূলত ই বলেছি এখন আমাদের একটি ব্যাখ্যা থাকতে পারে I 1 যা নিম্নলিখিতটি করে ডোমেইন জাতীয় সংখ্যার সমান এবং আমি আমার ধ্রুবক বলতে পারি সুতরাং এই ম্যাপিংটি আমি 0 সংখ্যা 0 এর সাথে মানচিত্র করি এই মানচিত্রটি উত্তরাধিকারী প্লাস 1 এর সাথে মানচিত্র করে এটি আমরা বলি যে এটি I এটি 2 এর এবং এটি ii t 1 এর এই মানচিত্রটি যোগ বা গুন করে তাতে কিছু যায় আসে না এই কিছু বাইনারি অপারেশন আছে এই মানচিত্র বৃহত্তর আমাদের বলা যাক তারপর আমি উদাহরণ স্বরূপ বিবৃতি লিখতে পারি আমি বলতে পারি e এর উত্তরাধিকারীর চেয়ে e এর উত্তরাধিকারী আমি এটিকে উপসর্গ হিসাবে ব্যবহার করব এবং তারপর বলেছি আর্গুমেন্টগুলি তবে আমি এই বৈচিত্রগুলি ব্যবহার করেছি সুতরাং এটি হল predicate চিহ্ন এবং এইগুলি হল 2 টি আর্গুমেন্ট যেটি টার্ম এবং টার্মগুলি এখানে ফাংশন চিহ্ন এবং ধ্রুবক চিহ্ন ব্যবহার করে তৈরি করা হয়েছে তারা আমার বাক্যে কোন ভেরিয়েবল নয় তবে আমি ভেরিয়েবল যোগ করতে পারি তাদের মধ্যে ১টি হতে পারে সুতরাং আমি x e এর চেয়ে বড় সকল x এর জন্য লিখতে পারি আমি এই বাক্যের সত্য মূল্য সম্পর্কে কথা বলছি না আমি দাবি করছি না যে এই বাক্যগুলি সত্য বা এই বাক্যটি সত্য সর্বদা বলা হল যে আমরা বাক্যটির অর্থ কী তা ব্যাখ্যা করতে পারি এবং একটি ডোমেন বেছে নেওয়া এবং একটি ব্যাখ্যা ম্যাপিং বেছে নেওয়ার মাধ্যমে অর্থ দেওয়া হয় তারপরে আমার ভাষায় যে কোন বাক্য এখানে আমি সিনট্যাক্স সংজ্ঞায়িত করেছি এই ধরনের বাক্যটি মূলত বলছে যেহেতু আমরা সবাই জানি যে 0 এর উত্তরসূরি 0 এর উত্তরসূরির উত্তরসূরির চেয়ে বড় অবশ্যই এটি কোনও কলু সেট নয় কিন্তু এটা বলছে কি সুতরাং আমরা বাক্যের অর্থ বুঝতে পারি এবং এটি বলছে যে প্রতিটি x 0 এর চেয়ে বড় যা সত্য হতে পারে বা নাও হতে পারে বা যা সত্য নয় তবে এটি বিন্দু নয় বিন্দু আমরা এখানে সত্য মান সম্পর্কে কথা বলছি না আমরা বাক্য গঠন শব্দার্থবিদ্যার অর্থ সম্পর্কে কথা বলছি একই সময়ে আমি একটি ভিন্ন ব্যাখ্যা বেছে নিতে পারি যা হল বর্ণমালা a এবং b এর উপর স্ট্রীম বলা যাক এবং তারপর আমি বলতে পারি যে এটি এখন খালি স্ট্রিং করার জন্য i 2 মানচিত্র আসুন ল্যাম্বডা বলি এই মানচিত্রটি সংমিশ্রণে এই মানচিত্রটি আভিধানিক ক্রম অনুসারে উত্তরাধিকারীর জন্য এবং এটি আমাদের মানচিত্রকে এর চেয়ে বেশি বলতে দিন সুতরাং আমি এখানে যে বিষয়টির উপর জোর দিতে চাই তা হল একটি ভাষা একটি জিনিস এবং এটির অর্থ কী বা সেই ভাষায় সেই বাক্যগুলির শব্দার্থ কী তা সম্পূর্ণ অন্য জিনিস এটি ব্যাখ্যার উপর নির্ভর করে সুতরাং এই মত একই অভিব্যক্তি যা আমার ভাষায় সংজ্ঞায়িত করা হয় আমি যদি সংখ্যার কথা বলি তাহলে এক জিনিসের অর্থ হবে আমি যদি স্ট্রিং সম্পর্কে কথা বলি তবে এটি একটি ভিন্ন জিনিসের অর্থ হবে যদি আমি মানুষের সম্পর্কে কথা বলি তবে এটি সম্পূর্ণ ভিন্ন জিনিসের অর্থ হতে পারে উদাহরণস্বরূপ আমি এই জিনিসগুলিকে মানুষের মধ্যে কিছু সম্পর্কের সাথে মানচিত্র করতে পারি সুতরাং এটি এমন একটি বিষয় যা আমি সত্যিই জোর দিতে চাই এবং এটি এমন কিছু যা বাস্তবে প্রোগ্রাম লেখার পাশাপাশি যুক্তিবিদ্যার অধ্যয়নের জন্য খুব কেন্দ্রীয় সুতরাং আমরা এই সত্যের উপর জোর দেওয়া বন্ধ করতে পারি না যে আমরা যৌক্তিক যুক্তিতে যা করি তা মূলত ফর্মের উপর ভিত্তি করে এটা মাত্র অর্থের উপর ভিত্তি করে নয় যেটা আমার কাছে রয়েছে যদি আপনি মনে রাখেন যে আমার কাছে অনুমান করার নিয়মগুলির একটি নিয়ম সেট আছে আমি প্রিমিস বালির একটি সেট দিয়েছি আমি নতুন সূত্র যোগ করতে থাকি এটি সম্পূর্ণরূপে ফর্মের উপর ভিত্তি করে এটি কোন ব্যাপার না যে আমরা সংখ্যা সম্পর্কে কথা বলছি বা তারা স্ট্রিং সম্পর্কে কথা বলছে বা তারা অন্য কিছু সম্পর্কে কথা বলছে সুতরাং যৌক্তিক ব্যবস্থা আনুষ্ঠানিক এবং যুক্তি মূলত যুক্তির বৈধ ফর্মগুলিকে ক্যাপচার করে সুতরাং এটি সম্পর্কে আমরা আগেও কথা বলেছি তাই এটি বলে যে কখন একটি অনুমান বা শব্দ অনুমান যাকে আমরা মূলত ডিডাকশন বলে থাকি আমরা কিভাবে ডিডাকশন সংজ্ঞায়িত করব যুক্তিবিদ্যা মূলত শব্দ অনুমান তৈরির সাথে সম্পর্কিত এবং আমরা দেখেছি কখন অনুমানের নিয়ম আমরা শব্দ করতে পারি উদাহরণস্বরূপ এটি টাউটোলজিক্যাল ইমপ্লিকেশন বা টাউটোলজিক্যাল ইকুইভালেন্স ইত্যাদির উপর ভিত্তি করে আপনি যদি শব্দের নিয়মের চারপাশে যুক্তি তৈরি করেন তবে আপনি এটি একটি শব্দ যুক্তি পাবেন তবে সবকিছুই মূলত আনুষ্ঠানিক সুতরাং যুক্তির পদ্ধতিটি কী যা আমরা যুক্তির প্রথম সেটে ব্যবহার করতে পারি আমাদের ইতিমধ্যেই কিছু নিয়ম রয়েছে যা আমরা বলেছি সুতরাং উদাহরণস্বরূপ এখনও প্রযোজ্য এটি এখনও একই জিনিস বলে যে আমাদের যদি আলফা থাকে যদি আমাদের আলফা থাকে বিটা বোঝায় তাহলে আপনি বিটা অর্জন করতে পারেন এইভাবে একই নিয়ম আমরা লজিকের প্রথম সেটে এগিয়ে নিয়ে যেতে পারি কারণ এটি কেবলমাত্র এই ইমপ্লিকেশন চিহ্নটিকে কীভাবে ব্যাখ্যা করতে হয় তা নিয়ে কথা বলা হচ্ছে এমনকি আমাদের কাছে যা আছে এটি ভেরিয়েবল এবং এর মতো জিনিসগুলি নিয়ে সত্যিই চিন্তিত নয় সুতরাং আলফা বিটা কি তা বিবেচ্য নয় যতক্ষণ না সেগুলি বাক্য হয় ততক্ষণ এই নিয়মটি মূলত প্রযোজ্য তবে আমরা যে পরিমাপক সম্পর্কে কথা বলেছি তার যত্ন নেওয়ার জন্য আমাদের অনুমানের কিছু নতুন নিয়মও প্রয়োজন সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ম হল সার্বজনীন ইনস্ট্যান্টিয়েশন কল করুন এবং এটি যা বলে তা হল আপনার যদি থাকে সুতরাং আমি এটিকে উপরে এবং নীচে লিখব যদি আপনার কাছে সমস্ত x এবং এর ভিতরের অন্য কিছুর জন্য একটি সূত্র থাকে তবে এতে মূলত একটি x রয়েছে সুতরাং আসুন কিছু x সহ একটি আলফা বলি কোথাও অপরিহার্যভাবে এটির অন্যান্য পদও থাকতে পারে আপনার যদি এই ধরণের একটি সূত্র থাকে তাহলে আপনার কাছে এই ধরণের আলফার একটি সূত্র থাকতে পারে যা একটি ধ্রুবকের একটি সেটের অন্তর্গত একটি দ্বারা প্রতিস্থাপিত হয়। সুতরাং আমরা যা বলছি তা হল যে আপনি সর্বদা একটি সর্বজনীনভাবে পরিমাপকৃত বাক্যকে একটি বাক্যে পরিণত করতে পারেন যা অপরিহার্যভাবে ধ্রুবক ব্যবহার করে সুতরাং আসুন এর একটি উদাহরণ দেখি সুতরাং আপনি যদি যুক্তিতে ফিরে যান যে আমরা কথা বলছিলাম যুক্তিটি ছিল সমস্ত পুরুষই নশ্বর সক্রেটিকই মানুষ এবং আপনি দেখাতে চান যে সক্রেটিক নশ্বর আমরা একটি পর্যবেক্ষণ করেছি যে আমরা প্রচারের যুক্তিতে এটি করতে পারি না এবং এই বিষয়ে কথা বলার জন্য আমাদের আরও অভিব্যক্তিপূর্ণ কিছু দরকার এখন আমাদের কাছে এটি করার জন্য যন্ত্রপাতি আছে সুতরাং আসুন আমরা প্রথমে এই বাক্যগুলিকে প্রথম যুক্তিতে অনুবাদ করি এবং এটি একটি অনুশীলন যা আপনি অবশ্যই করেছেন আমি নিশ্চিত যে কোনও সময়ে তবে আপনি যদি না করেন তবে আপনাকে অবশ্যই কিছুটা অনুশীলন করতে হবে তবে আপনি এটিকে একটি ভাষায় অনুবাদ করতে পারেন নিম্নরূপ সকল x এর জন্য man x মানে নশ্বর x যেখানে মানুষ এবং নশ্বর ভবিষ্যদ্বাণী যেহেতু unary predicates তারা মূলত ডোমেনের সার্বজনীন বক্তৃতার একটি উপসেট সংজ্ঞায়িত করে এই বিবৃতিটি কি বলছে যে যদি কোনো x এর অন্তর্গত হয় বা কোনো x predicate মানুষকে সন্তুষ্ট করে তবে এটি অবশ্যই predicate নশ্বর xকে সন্তুষ্ট করতে হবে অন্য কথায় যদি x মানুষের ব্যাখ্যার অন্তর্গত হয় তাহলে x পূর্বনির্ধারিত মানুষের অন্তর্গত সুতরাং এই মানুষ ব্যাখ্যা কি মূলত এটি আমার ডোমেনে আমার ডোমেনের সাবসেটের একটি সেট যা মূলত মানুষের অস্বাভাবিক সম্পর্ককে সংজ্ঞায়িত করে সুতরাং আপনি যখন পুরুষ x বলেন তখন আমরা বলি যে x জিনিসের সেটের অন্তর্গত যাকে পুরুষ বলা হয় সুতরাং স্মরণ করুন যে unary সম্পর্কটি মূলত একটি উপসেট সম্পর্ক যা মূলত ডিসকোর্সের u মহাবিশ্বের অপরিহার্যভাবে হবে আপনি একই জিনিস দেখতে পারেন যে মানুষটি নশ্বর i এর উপসেট সুতরাং এই বিবৃতিটি মূলত বলছে যে পুরুষদের সেট এবং এখানে অবশ্যই আমরা মানুষের সেট বলতে চাই এমন জিনিসের সেটের উপসেট যা মূলত নশ্বর রয়েছে এটা ঠিক ইংরাজী ভাষায় সেট করা হয়েছে আমরা বলি যে FOL তে সব পুরুষই নশ্বর আমরা এটাকে এভাবে লিখব কিন্তু এর শব্দার্থ হল সেই সেট যা সেট মানুষের সাথে মিলে যায় এর ম্যাপিং হল একটি unary সম্পর্ক এটি একটি সাবসেট যা আপনি কল ম্যান I এবং মূলত আমরা এটি বলছি এই বাক্যটি আমরা মানব সক্রেটিককে মানচিত্র করতে পারি এবং আমরা সেই নশ্বর সক্রেটিককে দেখাতে চাই এখন সংবেদনের সর্বজনীন এই নিয়মের সাথে যা আমরা প্রায়শই UI কে সংক্ষেপে বলি আমরা একটি সূত্র তৈরি করতে পারি যা আমাদের জন্য খুবই উপযোগী যেটি হল যে আমি এই সূত্রটি প্রতিস্থাপিত করতে পারি যা x এর সমান সুতরাং অবশ্যই আমার এখানে স্পষ্ট করা উচিত যে ধ্রুবক সেটের অন্তর্গত সুতরাং এটি UI এর একটি অনুমান পদক্ষেপ এবং তারপরে অবশ্যই এটি নশ্বরদের অনুসরণের অনুমান পদক্ষেপ এখন সার্বজনীন ইনস্ট্যান্টিয়েশন ব্যবহার করার পরে আমার কাছে একটি সূত্র আছে যা খুব সুন্দর কারণ এটি বলছে আলফা বোঝায় বিটা এবং তারপরে আমার কাছে আলফা আছে এবং আমি এটি ব্যবহার করতে পারি যা মূলত এটি আবার এই বিষয়টির উপর জোর দেওয়ার জন্য যে এটি মানুষ বা এটি নশ্বর এই ফ্যাক্টরের সাথে কিছুই করার নেই এটি সমস্ত ছাত্রদের উজ্জ্বল বা সমস্ত পাতা সবুজ বা সমস্ত পাখি ছোট কিছু হতে পারে আপনার যদি এমন কোনো বিবৃতি থাকে আপনি যদি প্রথম বিবৃতিটি গ্রহণ করেন যদি আপনি দ্বিতীয় বিবৃতিটি গ্রহণ করেন আমাদের অবশ্যই তৃতীয় বিবৃতিটি গ্রহণ করতে হবে যা সমস্ত যুক্তিই আমাদের বলছে এটি যুক্তির একটি ফর্ম যা যুক্তির এই ফর্মটি মূলত বৈধ যদি এটি সত্য হয় এবং এটি সত্য হয় তবে এটি অবশ্যই সত্য হবে যা একটি লোশন প্রমাণের গতি কি এটি আমাদেরকে সিনট্যাক্টিকভাবে বাক্য তৈরি করার একটি উপায় দেয় যা মূলত জিনিসগুলির অর্থ না দেখে আপনি দেখতে পাচ্ছেন যে আপনি যদি এই প্রক্রিয়াটিকে যান্ত্রিকীকরণের বিষয়ে কথা বলতে চান তবে সেখানে কিছুটা অনুমানের কাজ জড়িত যে এই মান কি আমি অপরিহার্যভাবে প্রতিস্থাপন করা উচিত অবশ্যই আমরা এই পুরো ছবিটি তাকান এবং আমরা দেখতে পাচ্ছি যে একটি অবশ্যই সক্রেটিক হতে হবে যে ক্ষেত্রে x অবশ্যই সক্রেটিক হতে হবে অবশ্যই আমার কাছে এই দরকারী জিনিসটি থাকবে তবে কখনই কম হবে না যদি আপনি একটি প্রক্রিয়ার ফরোয়ার্ড অনুসন্ধান করতে থাকেন এবং আপনি বলছেন যে আমার কাছে এই সমস্ত সার্বজনীন সূত্র রয়েছে আমি কীভাবে এমন কিছু প্রমাণ করব যার অর্থ আপনাকে রাখতে হবে সুতরাং মনে রাখবেন যে মূল প্রক্রিয়াটি হল একটি নিয়ম বাছাই করা একটি ডেটা বাছাই করুন যার জন্য নিয়মটি প্রযোজ্য এবং নিয়মটি অপরিহার্যভাবে প্রয়োগ করুন সুতরাং এই সর্বজনীন বিবৃতিটি 100 জন মানুষের জন্য প্রয়োগ করা যেতে পারে আমার ডাটাবেসের প্রতিটি উপাদান আমি বলতে পারি সক্রেটিক নশ্বর রাম নশ্বর যেই হোক না কেন আপনি যে কেউ আমাকে একটি নাম দিন এবং আমি বলব সে মরণশীল তাই আমি সেই জিনিসটি প্রমাণ করতে পারি সুতরাং এই অফকোর্সটি আপনার জন্য ফরোয়ার্ড যুক্তি বনাম পশ্চাদপদ যুক্তি সম্পর্কে এই চিন্তাগুলিকে ট্রিগার করবে এবং আমরা সেই সামান্যটি দেখব আজ না হলে আগামীকাল করব একই ধরণের কৌশল প্রয়োগ করা হয় আপনি যখন ফরোয়ার্ড যুক্তি করেন তখন আপনার কাছে অনুমানের এত নিয়ম প্রয়োগ করার পছন্দ থাকে যে আমাদের কাছে এত ডেটা রয়েছে যদিও আপনি যদি পিছনের যুক্তি করছেন তবে আপনি জানেন যে আপনি কী সত্য দেখাতে চান তবে বিষয়টি হল আমাদের একটি ভূমিকা দরকার অনুমান যা আমাদের করতে দেয় আমরা এখানে পশ্চাদপদ যুক্তি ব্যবহার করতে সক্ষম হতে হবে সুতরাং যদি আপনি মনে রাখবেন যে আপনি পরিকল্পনার সময় দেখেছিলেন পশ্চাদপদ যুক্তি পরিকল্পনার জন্য পশ্চাদপদ রাষ্ট্রীয় স্থান অনুসন্ধান এবং মূলত কিছু ধরণের সমস্যার মধ্যে সুতরাং এখানে কি একই রকম সমস্যা আছে আমাদের দেখতে হবে এখন সম্পূর্ণতার জন্য আরেকটি নিয়ম আছে যাকে সাধারণীকরণ বলা হয় এই নিয়মটি কী বলে যে যদি আপনার কাছে এই সূক্ষ্ম আলফা a এর একটি সূত্র থাকে তাহলে আপনি এটিকে x x যে ধরনের একটি সূত্র দিয়ে প্রতিস্থাপন করতে পারেন সুতরাং যদি আমার ডাটাবেসে বিবৃতি থাকে যা বলে যে রমেশ উজ্জ্বল তাহলে আমি বলতে পারি যে তাদের মধ্যে এমন একজন আছে যিনি মূলত উজ্জ্বল কেন আমাদের এটি প্রয়োজন কারণ কখনও কখনও লক্ষ্যটি দেখাতে পারে যে সেখানে কিছু অপরিহার্যভাবে বিদ্যমান আছে সুতরাং একটি উদাহরণ যা পাঠ্য বইয়ের একটিতে দেওয়া হয়েছে তা নিম্নরূপ এটি বলে যে আপনাকে একটি b এর উপর নিচের তথ্য দেওয়া হয়েছে b সবুজ a সবুজ c নয় সুতরাং এটি আপনাকে প্রাঙ্গনের সেট দেওয়া হয়েছে বাক্যগুলির সেটগুলি যেটি b এর উপর b c এর উপর a সবুজ এবং c সবুজ নয় আপনার লক্ষ্য হল x এ বিদ্যমান দেখান তারপর x y এ y এ বিদ্যমান সুতরাং লক্ষ্য হল আমরা জিজ্ঞাসা করি যে এই সূত্রটি সত্য কিনা সুতরাং এটি আমাদের দেওয়া হয়েছে a হল b এর উপর b হল c এর উপর এবং আপনি অবশ্যই সূত্রের সেটের যেকোনো ব্যাখ্যা করতে পারেন সবচেয়ে স্বাভাবিক ব্যাখ্যা যা প্রধান আসে তা হল ব্লকগুলি ব্যাখ্যাকে অনুসরণ করে এবং যেখানে সবুজ একটি রঙের জন্য দাঁড়ায় সুতরাং আসুন আমরা মেনে নিই তবে জিনিসটি দেখানোর জন্য যে এই সূত্রটি সত্য আমরা মূলত সেই বাক্যগুলির অর্থের উপর নির্ভর করতে যাচ্ছি না আপনি দেখাতে চান যে এই সূত্রটি যেখানে x বিদ্যমান y আছে যেমন x y এবং সবুজ x এবং সবুজ y নয় এইগুলি সত্য তাহলে এই সূত্রটি কি সত্য বা সত্য নয় প্রথমত অন্তর্দৃষ্টি কী তা সত্য বা সত্য নয় এবং দ্বিতীয়ত আমরা যে প্রশ্নটি জিজ্ঞাসা করব তা হল আমরা তা প্রমাণ করতে পারি স্থিরতা এবং সম্পূর্ণতার গতিগুলি মনে রাখবেন যা একটি যৌক্তিক ব্যবস্থা করে প্রতিটি সত্য সূত্রকে অপরিহার্যভাবে প্রমাণ করে সুতরাং প্রথমে আমাকে জিজ্ঞাসা করা যাক এই সূত্রটি সত্য নাকি সত্য নয় আপনি মানুষ ক্যারিয়ার কোর্স করা উচিত উত্তর দিতে হবে না intuition কি বলে সুতরাং আসুন এর অর্থ দেখি যে অন্য একটি ব্লকে একটি ব্লক রয়েছে এবং উপরের ব্লকটি সবুজ এবং নীচের ব্লকটি সবুজ নয় আমাদের দেওয়া তিনটি ব্লক হল উপরের সবচেয়ে ব্লক সবুজ নীচের সবচেয়ে ব্লক সবুজ নয় এর মধ্যে ব্লক সম্পর্কে কিছুই বলা হয়নি সুতরাং আমি এটিকে আপনার জন্য একটি ছোট ব্যায়াম হিসাবে ছেড়ে দেব কাজ করার জন্য তবে এটি এমন একটি জিনিস যা আপনি প্রমাণ করতে চাইতে পারেন যেটি যখন কখনও কখনও আপনার এমন একটি নিয়মের প্রয়োজন হতে পারে যা মূলত এরকম কিছু বলে সুতরাং এই ফরোয়ার্ড চেইনিং প্রক্রিয়া আমরা দেখছি সুতরাং ফরোয়ার্ড চেইনিং বলতে মূলত একটি নিয়মের ভিতরে বাম দিক থেকে সরে গিয়ে সত্যের একটি সেটকে একত্রিত করা বলে যেখানে আমরা আরও সূচক ব্যবহার করছি সুতরাং ডান প্রান্তে আলফা দেওয়া হয়েছে আপনি বিটাতে চেইন করছেন তারপর বিটা দেওয়া হচ্ছে সেখানে বিটা বোঝাচ্ছে গামা তারপর আপনি গামাতে চেইন করছেন সুতরাং আপনি সামনের দিকে এগিয়ে যাচ্ছেন মূলত আপনাকে কী দেওয়া হয়েছে এবং কী থেকে উদ্ভূত হতে পারে আপনি সামনের দিকে এগিয়ে যান এবং আমরা এখানে মূলত এটিই করছি এমনকি এই সূত্রটি থেকেও আমরা এই সূত্রটি বের করতে পারি এটি দেওয়া হলে আপনি এটি অর্জন করতে পারেন সুতরাং আপনি সামনের দিকে এগোচ্ছেন আপনি প্রথম জিনিস এই অনুমান কাজ এড়াতে চান আপনি সার্বজনীন এই নিয়মটি ব্যবহার করতে চান না কারণ আপনি যদি এটি সরাসরি ব্যবহার করতে যান তাহলে আপনার অনেক অনুমান কাজ করার সময় শেষ হবে যে আমি মূলত পরিবর্তনশীল টুলের মানগুলিকে ইনস্ট্যান্টিয়েট করব আপনি যদি এই সূত্রটি দেখেন তবে এটি পরিষ্কার হয় যে আপনি জানেন যে এখানে আমরা x সম্পর্কে কথা বলছি এখানে আমরা কথা বলছি সুতরাং এটা একরকম বলতে বোঝায় যে আমি x থেকে ইনস্ট্যান্টিয়েট করছি কারণ এই উভয় সূত্রের দিকে তাকানোর সময় সুতরাং পার্থক্য হল সার্বজনীন ইনস্ট্যান্টিয়েশন নিয়ম শুধুমাত্র এই সূত্রটি দেখে তারপর বলে যে আমাকে অবশ্যই এটি তৈরি করতে হবে যেখানে আপনি যদি এটিও দেখেন তবে আপনি জানতে পারবেন যে আপনাকে এটি তৈরি করতে হবে সুতরাং আসুন আমরা একটি নতুন ভূমিকা সংজ্ঞায়িত করি যা এই 2টি ধাপকে 1 ধাপে একত্রিত করে কিন্তু এটিকে আমাদের জন্য সহজ করার জন্য প্রথমে আমাদের উপস্থাপনাটিকে কিছুটা পরিবর্তন করা যাক এটি করার জন্য আমরা এমন কিছু সংজ্ঞায়িত করি যাকে বলা হয় অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার ফর্ম সুতরাং আমরা প্রকৃতপক্ষে পরিমাপগুলিকে আলোকিত না করেই আমাদের সূত্রগুলি প্রকাশ করতে চাই কারণ মনে রাখবেন যে আপনি যদি এই বাক্যগুলি প্রক্রিয়া করার জন্য প্রোগ্রাম লিখতে যাচ্ছেন তবে আপনাকে কীভাবে পরিমাণগুলি ব্যাখ্যা করতে হবে তা নিয়ে চিন্তা করতে হবে এবং আরও অনেক কিছু সুতরাং আপনাকে সেগুলিকে বিশ্লেষণ করতে হবে আপনি জানেন যে কনস্ট্রাক্ট পরিমাণ নির্ধারণ করে এবং তারপরে সেগুলিকে একটি জিনিস হিসাবে গ্রহণ করুন। সুতরাং পরিবর্তে সাধারণত যা করা হয় তা হল পরিমাপগুলিকে নিহিতভাবে প্রকাশ করা এবং আজকের ক্লাসের জন্য আমরা কেবল সর্বজনীন পরিমাণের দিকে তাকাব কারণ আমাদের এখানে এটিই রয়েছে আমরা একটি সর্বজনীন কোয়ান্টিফায়ারের জন্য পরবর্তী ক্লাসে অস্তিত্বের পরিমাণ নিয়ে উদ্বিগ্ন নই সুতরাং যদি x সর্বজনীনভাবে পরিমাপ করা হয় সুতরাং এই মুহুর্তের জন্য আসুন আমরা ধরে নিই যে আমরা একটি পরিবর্তনশীলের প্রকৃতি জানি সুতরাং আমাদের যুক্তিতে যে আমরা সংজ্ঞায়িত করেছি সেখানে শুধুমাত্র 2 ধরনের কোয়ান্টিফায়ার আছে এবং বাক্যে কোন ফ্রি ভেরিয়েবল নেই সুতরাং শুধুমাত্র আবদ্ধ ভেরিয়েবল আছে দিয়ে শুরু করুন এবং ভেরিয়েবলগুলি হয় একটি সার্বজনীন কোয়ান্টিফায়ার বা অস্তিত্বগত কোয়ান্টিফায়ার দ্বারা আবদ্ধ থাকে সুতরাং আসুন আমরা ধরে নিই যে আমরা কোয়ান্টিফায়ারের প্রকৃতি জানি এবং আমরা একরকম বলতে পারি যে এটি একটি সার্বজনীন পরিমাপযোগ্য পরিবর্তনশীল যা এই ধরনের বাক্যে সহজ কিন্তু আরও জটিল বাক্যে আমরা পরে দেখব এটি নয় সুতরাং আসুন আমরা অনুমান করি যে আমরা অন্তর্নিহিত কোয়ান্টিফায়ার ফর্মের চেয়ে এটি করতে পারি আমরা এটিকে x souse একই চিহ্ন x দিয়ে রাখি সুতরাং এটি শুধুমাত্র একটি নিয়ম যা বলে যে আমি একটি ভেরিয়েবলের জন্য প্রশ্ন চিহ্ন ব্যবহার করতে যাচ্ছি যা সার্বজনীনভাবে পরিমাপ করা হয় যার মানে আমি এখন এই পুরো জিনিসটি আবার লিখব এইভাবে যে man x বোঝায় নশ্বর x সুতরাং লেখার পরিবর্তে আমি এই মত লিখছি কিন্তু এর মানে এই নয় যে আমি বাক্যটি পরিবর্তন করেছি বাক্যটি এখনও একই আছে যা সর্বজনীন কোয়ান্টিফায়ার নিহিত রয়েছে আমি আমার বাক্যে ভেরিয়েবলের আগে একটি প্রশ্নবোধক চিহ্ন রেখে ইঙ্গিত করেছি যা আমাদের বলে যে এই ভেরিয়েবলের এই সমস্ত ঘটনাগুলির একটি সার্বজনীন কোয়ান্টিফায়ারের একটি ঘটনা রয়েছে বাক্যটি অন্তর্নিহিত হওয়ার আগে এটা তাদের মত কিন্তু এটা মূলত অন্তর্নিহিত আপনি দেখতে পাচ্ছেন যে এটি মূলত প্রসেসিংকে সহজ করার জন্য অনুপ্রাণিত হয় যা আপনি যখন ফরওয়ার্ড চেইনিং করার জন্য একটি প্রোগ্রাম লেখেন তখন আপনি করেন সুতরাং এটি দেওয়া এবং এটি দেওয়া আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রক্রিয়াকরণটি করা কিছুটা সহজ হয়ে উঠছে কোনোভাবে যদি আমার কাছে আরও সূচকের একটি সংস্করণ থাকতে পারে যার জন্য সঠিক মিলের প্রয়োজন হয় না কিন্তু যা আমাদেরকে সর্বজনীনভাবে পরিমাপকৃত পরিবর্তনশীলের জন্য যেকোনো কিছুকে প্রতিস্থাপন করতে দেয় তাহলে জীবন আরও সহজ হয়ে উঠবে আমি বলবো আমি এটার সাথে মিল করার চেষ্টা করছি আমি এটা কিভাবে করতে পারি আপনি যদি সহজভাবে x সমান বলতে পারেন তবে আপনি এটি করতে পারেন এবং এটি সর্বজনীন ইনস্ট্যান্টিয়েশনের ধাপের মতো হয়ে যাবে আবার আমি জোর দিতে চাই আমি এটি স্বাধীনভাবে করছি না প্রথমে আমি এখন একটি পরিবর্তিত সংস্করণ দেখছি যার মধ্যে এটি মূলত অন্তর্নির্মিত থাকবে সুতরাং কিছু অর্থে আমি জানি যে লক্ষ্যটি আমি তাত্ক্ষণিক করতে চাই কারণ আমার এখানে এই সত্যটি রয়েছে সুতরাং এই নিয়মটি সেই কলিং এ কল করা হয়েছে এবং নিয়মটি নিম্নরূপ এটি বলে যে আমরা m m p বলি এবং এটি বলে যে আলফা প্রাইম থেকে এবং আলফা বোঝায় বিটা বিটা প্রাইম যেখানে একটি প্রতিস্থাপন বলা যাক আলফাতে প্রয়োগ করা থিটা আলফা প্রাইম দেয় সুতরাং আমরা বলছি প্রতিস্থাপন হল একটি ফাংশন যা আপনি যখন কোনো সূত্রে প্রয়োগ করেন তখন এটি সেই সূত্রে ভেরিয়েবলের কিছু ঘটনাকে অপরিহার্যভাবে অন্যান্য ঘটনার সাথে প্রতিস্থাপন করে তাই প্রকৃতপক্ষে যখন আলফা প্রয়োগ করে বিটা বোঝায় এটি আপনাকে দেয় আলফা প্রাইম ইঙ্গিত বিটা প্রাইম বা এটি আপনাকে দেয় আলফা বোঝায় বিটা পুরো প্রাইম প্রতিস্থাপন কি একটি প্রতিস্থাপন মূলত পরিবর্তনশীল মান জোড়ার একটি সেট এবং আমাদের ক্ষেত্রে ভেরিয়েবলটি হল x এবং মানটি সক্রেটিক যেটি প্রতিস্থাপনে আমরা আগ্রহী এটার কাজ কি এটি বলে যে আমি যখন আলফা বোঝায় বিটাতে থিটা প্রয়োগ করি তখন আমি এই নির্দিষ্ট উদাহরণটি দেখছি সাধারণভাবে আপনি যদি কোনো সূত্রে থিটা প্রয়োগ করেন তবে এটি শুধুমাত্র এক ধরনের সূত্র যা আমরা আগ্রহী এটি আপনাকে আলফা প্রাইম ইঙ্গিত করে বিটা প্রাইম দেয় এবং কীভাবে এটি আপনাকে দেয় যে এটি প্রতিস্থাপন করে সুতরাং প্রতিস্থাপন কি আমরা এটা বলছি যে আপনি x এর প্রতিটি ঘটনাকে সক্রেটিক দিয়ে প্রতিস্থাপন করুন সুতরাং যদি আমি এর প্রতিস্থাপন প্রয়োগ করি যদি এটি আমার আলফা ইঙ্গিত বিটা হয় তাহলে আমার আলফা প্রাইম বোঝায় বিটা প্রাইম এটি সুতরাং এটি আলফা ইঙ্গিত বিটা এবং এটি আলফা প্রাইম হয়ে যায় প্রতিস্থাপনের অধীনে বিটা প্রাইম বোঝায় x এর সমান সুতরাং আমরা কিভাবে বলছি যে প্রতিস্থাপন আপনাকে বলে যে প্রতিস্থাপনে নাম দেওয়া ভেরিয়েবলের সেটের জন্য কী প্রতিস্থাপন করতে হবে এই প্রতিস্থাপনে শুধুমাত্র একটি ভেরিয়েবলের নাম দেওয়া হয়েছে যা হল x এবং একটি খুব সাধারণ প্রতিস্থাপন দেওয়া হয়েছে যা হল তবে এটি অন্য কিছু হতে পারে আমি উদাহরণ স্বরূপ যে কোন একটিকে প্রতিস্থাপন করতে পারি এর জন্য স্বেচ্ছাচারী শব্দ আমি বলতে পারি দাদা যার মানে সক্রেটিকের মায়ের বাবা বলা যাক এটি এমন একটি শব্দ যা মনে রাখবেন এটিও একটি শব্দ যা আমি আমার সূত্রে এটি প্রতিস্থাপন করতে পারতাম তাহলে আমার কাছে সূত্র থাকবে যা বলে যদি দাদাই মানুষ হয় তবে পিতামহ মরণশীল আমি পরিবর্তে যে বিবৃতি পেতে হবে যে প্রতিস্থাপন যে আমি এখানে করছি x জন্য যা হয় সুতরাং আমি এই বিবৃতিটি পাচ্ছি যে যদি একজন মানুষ হয় তবে মরণশীল যে আলফা প্রাইম বোঝায় বিটা প্রাইম আমার কাছে ইতিমধ্যেই আলফা প্রাইম আছে যা ভিতরে আছে তাই এখন আমি আরও সরাসরি আবেদন করতে পারি সুতরাং এই পরিবর্তিত সূচকের নিয়মে এই পুরো 2 ধাপের প্রক্রিয়াটি এক ধাপ প্রক্রিয়ায় ভেঙে পড়েছে যেখানে এইভাবে প্রতিস্থাপনের মাধ্যমে ভিতরে কোথাও ইনস্ট্যান্টিয়েশন হচ্ছে এটা বলছে যে আপনি যদি একটি সূত্র আলফা প্রাইম দেন এবং একটি সূত্র আলফা বোঝায় বিটা যদি আপনি কোনোভাবে প্রতিস্থাপন খুঁজে পেতে পারেন যা এই দুটিকে সমান করবে সুতরাং আপনি যে প্রযুক্তিগত শব্দটি ইউনিফায়ার ব্যবহার করছেন যেটি আমরা পরবর্তী ক্লাসে অধ্যয়ন করব কিন্তু এই মুহুর্তের জন্য আসুন এটি একটি প্রতিস্থাপনের কথা ভাবি যা এই সূত্রটিকে এই সূত্রের সমান করে দেবে যা সর্বজনীন ইনস্ট্যান্টিয়েশন ধাপ কি সুতরাং এটি বলার প্রযুক্তিগত উপায় হল আপনি যদি আলফা প্রাইমকে আলফার সাথে একীভূত করতে পারেন এবং আপনি সর্বদা একটি প্রতিস্থাপনের মাধ্যমে একীভূত করতে পারেন যার অর্থ আপনি তাদের একই রকম দেখান তারপর আপনি সরাসরি বিটা প্রাইম বোঝাতে পারেন যার অর্থ বিটাতে একই প্রতিস্থাপন প্রয়োগ করুন এখানে বেটা কি নশ্বর x মানুষ x মানে নশ্বর x সুতরাং এটি আলফা এবং এটি বিটা এবং এটি আলফা প্রাইম আমি এর সাথে প্রতিস্থাপন x সমান প্রয়োগ করে আলফা প্রাইম এবং আলফাকে একই করতে পারি এই নিয়মটি বলে অভিব্যক্তির ডানদিকে এবং সরাসরি ইনফ্রা মর্টালে একই প্রতিস্থাপন প্রয়োগ করুন সুতরাং এই ধাপটি হল এটি হল পরিবর্তিত নিয়ম যা বলে যে আমি এখানে সরাসরি প্রতিস্থাপন করতে পারি কিছু অর্থে এই উপসংহারে স্পষ্টভাবে প্রবেশ না করেই কিন্তু এটি একটি সাধারণ উদাহরণ এটিতে শুধুমাত্র একটি যুক্তির সাথে অসংলগ্ন পূর্বাভাস রয়েছে এবং তাই এটি বোঝা সহজ সাধারণভাবে modifies বলে যে কোনো আলফা প্রাইম দেওয়া হয় এবং আলফার যেকোনো কিছু বিটা বোঝায় আসলে আমাকে আলফা বলার দরকার নেই আমি এটাকে গামা বলতে পারি আমি গামাকে আলফার সাথে একীভূত করতে পারি তবে এটি ঐতিহ্যগতভাবে আমরা আলফাতে আলফা প্রাইম দেখতে পাই যদি আপনি কোনভাবে তাদের একই করতে পারেন তাহলে উচ্চতর যান এবং অনুমান তৈরি করুন এবং উপসংহারে তাদের একই রকম করার একই উপায় প্রয়োগ করুন সুতরাং বিটা প্রাইম পেতে বিটাতে একই প্রতিস্থাপন প্রয়োগ করুন সুতরাং যদি আমার কাছে একটি সাধারণ ডাটাবেস থাকে এবং সাধারণ দ্বারা আমি বলতে চাইছি আমার কাছে এই ধরণের বিবৃতি আছে যা x কিছু বোঝায় x সুতরাং b b x দ্বারা বোঝায় 2 x যা থেকে বলা যাক শুধুমাত্র 1টি ভেরিয়েবলে 1টির বেশি পরিবর্তনশীল থাকতে পারে সুতরাং আপনার একটি বিবৃতি থাকতে পারে যা বলে বন্ধু x y বোঝায় বন্ধু y x তাহলে আমি বলতে পারি সুরেশ রমেশের বন্ধু এই নিয়ম প্রয়োগ করে আমি অনুমান করতে পারি যে রমেশ মূলত সুরেশের বন্ধু সুতরাং যদি আমার কাছে এমন একটি সাধারণ ডাটাবেস থাকে যেখানে আমি পরিমিত সূচকের নিয়ম প্রয়োগ করতে পারি তাহলে আমার কাছে একটি সাধারণ পদ্ধতি আছে যে পর্যন্ত আমি আমার কাছে থাকা সূত্র তৈরি না করা পর্যন্ত বারবার নিয়ম প্রয়োগ করতে থাকি আসুন আমরা ধরে নিই যে আমরা শুধুমাত্র পরিবর্তিত পরিমিত সূচকগুলি ব্যবহার করছি কারণ আমাদের ডেটা সেই প্রকৃতির কিন্তু তারপরও কোন তথ্যে প্রয়োগ করতে হবে সেই প্রশ্নটি এখনও উন্মুক্ত আপনি এখনও জানেন না যে দিকনির্দেশের কোন অর্থ নেই যে এটি একটি অনুমান আমার করা উচিত সুতরাং সামনের দিকের বিশাল শাখার ফ্যাক্টরের একই সমস্যা মূলত ফরোয়ার্ড চেইনিংয়ে বিদ্যমান সুতরাং আমরা ব্যাকওয়ার্ড চেইনিং করতে পারি সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিং কেমন হবে সুতরাং আমাকে এখানে একটি ইঙ্গিত দিতে দিন এবং আমরা এটি পরবর্তী ক্লাসে নিয়ে যাব সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিংকে ডেটাবেসে থাকা স্টেটমেন্টগুলির মধ্যে পার্থক্য করতে হবে আসুন আমরা সেগুলিকে তথ্য এবং বিবৃতি বলি যা আপনি মূলত সত্য হিসাবে দেখাতে চান সুতরাং ফরোয়ার্ড চেইন করা সহজ আপনার কাছে তথ্যের একটি সেট রয়েছে যা এই সমস্ত ধরণের বিবৃতির মতো কোনও নিয়ম এবং বিবৃতি অন্তর্ভুক্ত করে না আপনি নতুন বিবৃতি যোগ করা চালিয়ে যেতে পারেন এবং যখন প্রয়োজনীয় বিবৃতিটি মূলত উত্পাদিত হয় তখন আপনি শেষ করতে পারেন আমি যদি ব্যাকওয়ার্ড চেইনিং করতে চাই তাহলে ব্যাকওয়ার্ড চেইনিং করার জন্য যে মেকানিজম ব্যবহার করা হয়েছে তা কি সুতরাং আমাকে একই নিয়ম নিতে দিন কিন্তু আমি এই মত কিছু প্রকাশ করতে চান আমি এখানে যা হাইলাইট করার চেষ্টা করছি তা দেখানোর জন্য আপনার কী আছে এবং আপনার কী নেই তার মধ্যে পার্থক্য করতে হবে আপনার কাছে যা আছে তা হল তথ্যের সেট আপনার কাছে যা নেই তা আপনি সত্য বলে দেখাতে চান সুতরাং আমরা একটি মার্কার ব্যবহার করতে পারি এটি শুধুমাত্র প্রোগ্রামিং উদ্দেশ্যে এটা ভাষার অংশ নয় এটি বলে যে আপনার যদি একটি গোল বিটা প্রাইম থাকে এবং আপনার যদি একটি নিয়ম থাকে তবে আলফা বোঝায় বিটা সুতরাং আমরা এটিকে একটি নিয়ম বলি বাম দিকে ডান দিকে তারপর আপনি মূলত আলফা প্রাইম দেখানোর লক্ষ্যের সাথে বিটা প্রাইম দেখানোর লক্ষ্য প্রতিস্থাপন করতে পারেন আপনি যদি এটি বাস্তবায়ন করেন তবে আমাদের এমন তথ্যগুলিকে এক সেট সূত্রে রাখতে হবে যা আমরা দেখানোর চেষ্টা করছি সেই লক্ষ্যগুলি থেকে আলাদা সুতরাং আমরা এটি করতে পারি এখানে বোর্ডে শো নামক একটি মার্কার বসিয়ে সুতরাং যখন আপনি চিহ্নিতকারীকে দেখান বলে এর মানে এটি একটি লক্ষ্য এটি এমন কিছু নয় যা সত্য এটি এমন কিছু যা আপনি সত্য বলে দেখাতে চান এবং এটি বলছে যে বিটা প্রাইমটি সত্য তা দেখানোর জন্য আপনার যদি একটি ধরণের আলফা ইঙ্গিত বিটা নিয়ম থাকে এবং আপনি এই একীকরণ প্রক্রিয়াটি করতে পারেন সুতরাং আপনি প্রতিস্থাপনটি খুঁজে পেতে পারেন তারপর আপনি এটিকে একটি উপ লক্ষ্যে হ্রাস করতে পারেন যেটি দেখান যে আলফা প্রাইম সত্য বা এখানে আমাদের সমস্যাটির অনুবাদ করে এটি বলে যে আপনি যদি দেখাতে চান যে সক্রেটিক নশ্বর এবং আপনার যদি এমন একটি নিয়ম থাকে যা বলে যে সমস্ত পুরুষ নশ্বর তাহলে সক্রেটিক একজন মানুষ দেখানোর লক্ষ্যের সাথে সক্রেটিক নশ্বর তা দেখানোর লক্ষ্য প্রতিস্থাপন করুন বা প্রতিস্থাপন করুন এটি ব্যাকওয়ার্ড চেইনিংয়ের প্রক্রিয়া সুতরাং লক্ষ্যগুলি থেকে আপনি মূলত উপ লক্ষ্যে চলে যাচ্ছেন এখন আপনি দেখতে পাচ্ছেন যে এই প্রক্রিয়াটি কিছুটা জটিল হয়ে উঠছে আমার বাম ভিতরে যদি একাধিক বিবৃতি ছিল সুতরাং উদাহরণস্বরূপ আপনি একজন পিতামহকে এই বলে সংজ্ঞায়িত করতে পারেন যে x হল y এর পিতামহ যদি x হয় z এর পিতা এবং z হল y এর পিতামাতা আপনি এটিকে এভাবে সংজ্ঞায়িত করতে পারেন এখন দেখাতে যে x হল y এর পিতামহ আপনাকে সেই দুটি জিনিস দেখাতে হবে যা দেখায় যে একটি z আছে যার পিতা x এবং সেখানে বিদ্যমান আমি বলতে চাইছি যে একই z মূলত y এর পিতা সুতরাং পিতামহ x y যদি পিতা x z এবং p মানে পিতামাতা z y সামনের দিকে আমার কাছে এই সত্যটি কোথাও থাকবে যে বলে যে পিটার হল বিয়ের বাবা এবং বিয়ে হল জনের মা তাহলে আমি দেখাতে পারি যে পিটার জনের একজন দাদা একটি পশ্চাৎমুখী দিক আমি এবং এখানে রাখা আছে সুতরাং আপনি সাব লক্ষ্যকে এই 2টি উপ লক্ষ্যে কমিয়ে আনতে পারেন তবে এখানে এবং মূলত রয়েছে হতে পারে আরেকটি নিয়ম যা বলে যে x y এর দাদা সুতরাং আমি পিতামাতার পরিবর্তে বলতে পারি আমার এখানে মা আছে পিতা x z পিতা z y আমার 2টি পৃথক নিয়ম রয়েছে এই নিয়মটি বলে যে x হল y এর পিতার পিতা এই নিয়মটি বলে যে x মূলত y এর মায়ের পিতা কিছু কারণে আমার কাছে এই 2টি পৃথক নিয়ম রয়েছে তারপর আপনি দেখতে পারেন যে পিটার জন এর দাদা তা দেখানোর জন্য আমি হয় এই নিয়মটি ব্যবহার করতে পারি সুতরাং আপনি দেখতে পাচ্ছেন যে এটি মূলত একটি AND OR গাছে পরিণত হচ্ছে আপনি হয় একটি নিয়ম ব্যবহার করতে পারেন বা আপনি অপরিহার্যভাবে অন্য নিয়ম ব্যবহার করতে পারেন সুতরাং ব্যাকওয়ার্ড চেইনিংয়ের এই জটিলতা রয়েছে আপনি জানেন যে আপনি কিভাবে এই মত চিন্তা করতে পারেন সুতরাং মূলত এটি AND OR গাছের সাথে মানচিত্র করে এবং আমরা পরবর্তী ক্লাসে এটি অবশ্যই দেখব মূলত ব্যাকওয়ার্ড চেইনিং যা বলছে তা হল একটি লক্ষ্য থেকে আপনি মূলত একটি উপ লক্ষ্যে যেতে পারেন তাই আমি এখানে থামব এবং পরবর্তী ক্লাসে আমরা এখানে প্রতিস্থাপন খোঁজার এই প্রক্রিয়াটি দেখব এবং এখানে একটি খুব সুন্দর অ্যালগরিদম কল ইউনিফিকেশন অ্যালগরিদম রয়েছে যা আপনার মধ্যে কেউ কেউ অবশ্যই এটি করার জন্য অধ্যয়ন করেছেন আমরা দেখব কিভাবে এই ধরনের AND OR গাছগুলিকে মোকাবেলা করা হয় আমরা সংক্ষিপ্তভাবে উল্লেখ করব যে এই ধরনের পশ্চাদগামী চেইনিং প্রক্রিয়া আসলেই এই ভাষা দীর্ঘায়িত করে কি করে শুধু কোর্সটি সম্পূর্ণ করার জন্য আমরা যুক্তির প্রথম সেটে রেজোলিউশন পদ্ধতিটি দেখব এবং সেই পদ্ধতির জন্য অনুপ্রেরণা আমাদের এখানে এই সমস্যাটি হতে পারে সুতরাং আমি আপনাকে প্রকাশ করি যে এই বাক্যটি আসলেই সত্য তবে এটি একটি ফরোয়ার্ড চেইনিং বা ব্যাকওয়ার্ড চেইনিং দ্বারা প্রমাণিত হতে পারে না এই পদ্ধতিগুলি সম্পূর্ণ নয় তবে রেজোলিউশন পদ্ধতি আমরা এটি দেখিয়েছি বা অন্তত আমরা এটি সম্পর্কে কথা বলেছি সমানুপাতিক যুক্তির ক্ষেত্রেও এটি একটি সম্পূর্ণ পদ্ধতি যা মূলত তাই এটি অপরিহার্যভাবে এত আকর্ষণীয় সুতরাং আমরা লজিকের প্রথম সেটের জন্য রেজোলিউশন পদ্ধতি দিয়ে কোর্সটি শেষ করব যা আমি মনে করি পরবর্তী দুটি ক্লাসে করব